সেল কালচার টেকনোলজির বক্তৃতাতে পুনরায় স্বাগতম প্রথম তিনটি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেল কালচার প্রযুক্তির বিভিন্ন ধরনের সুযোগ যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে এবং এর সঙ্গে আমরা এক ঝলকে দেখে নিয়েছিলাম কিভাবে সেল কালচার কে ব্যবহার করে বায়োরিক্টর তৈরি করা হয় এবং তা থেকে বিভিন্ন তাৎপর্যপূর্ণ পদার্থ তৈরি করা হয় এছাড়াও আমরা লক্ষণীয় ভাবে দেখেছিলাম কোষ কালচার প্রযুক্তির মৌলিক বোঝাপড়া এবং তার বুনিয়াদি দর্শন এই ব্যাপারগুলি কোষ বিদ্যার এবং প্রস্তুতকারক ঔষধির অতি প্রয়োজনীয় উপাদান এটার সঙ্গে মানবজাতির স্বপ্ন রয়েছে যাতে কৃত্রিম অঙ্গ আমি যা বলতে চাচ্ছি তা কোন ডিভাইস নয় আমাদের কাছে ডায়ালাইসিস ব্যাগ বা এই ধরনের অন্যান্য বস্তু যেমন হৃদপিণ্ড ফুসফুস অঙ্গ আমি যেটা বলতে চাইছি তা হল কিডনি তৈরি হয় জৈবিক বস্তু থেকে যা পুরনো কিডনির কোষ থেকেই তৈরি হয় অথবা হৃদপিণ্ড কেও কার্ডিও মায়োসাইট এন্ডোথেলিয়াল কোষ থেকে ভবিষ্যতে তৈরি করা সম্ভব এখন আমি যখন কোষের জীব বিদ্যা নিয়ে আলোচনা করছি তখন অক্সিজেন দান সম্বন্ধে কথা বলব অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সম্বন্ধে খুব অল্প বিস্তর এই কোর্সে আলোচনা হবে আমরা আবার এই বিষয়গুলোতে ফিরে আসবো এরপর আমরা আলোচনা করেছিলাম বহিঃকোষীয় ধাত্র প্রোটিন নিয়ে এবং সেখানে আমরা আলোচনা করেছিলাম কিভাবে বহিঃকোষীয় ধাএ ব্যবহার করে নতুন নতুন বহিঃকোষীয় ধাত্র কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব এর সঙ্গে কিভাবে একটি ক্যান্সার কোষকে বহিঃকোষীয় থেকে বাইরে বেরোতে বাধা দেয়া হবে তোমরা জানো ক্যান্সার কোষ হল দুর্বৃত্ত কোষ যারা বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করে একটি বলার সময় আমরা এও বলেছিলাম যে কোষগুলি দুরকম হয় সংযোগকারী ও সংযোগ কারি সুতরাং আমরা বিশেষভাবে এটি আলোচনা করেছিলাম সংযোগকারী কোষ সম্বন্ধে কিন্তু যদি তোমরা চিন্তা করো আরেকটু বৃহৎ ভাবে এখন আমাদের কাছে আছে অসংযুক্ত কোষ যারা সংযোগকারী পরিবেশ থেকে তৈরি হতে পারে একটা উদাহরণ ধরা যাক তোমাদের দেহের রক্ত কণিকা ঠিক আমরা এই সপ্তাহে আরও একবার লেকচার 4 এর আলোচনা করব সুতরাং এটি হলো 4 নম্বর বক্তৃতা যেখানে আমরা অসংযোজিত কোষ নিয়ে আলোচনা করছি সুতরাং তোমরা যদি উদাহরণ সহকারে ধরো আর বি সি বা লোহিত রক্ত কণিকা যাদেরকে বলা হয় এরিথ্রোসাইট এই এরিথ্রোসাইট বোন ম্যারো থেকে তৈরি হয় যেখান থেকে প্রাথমিকভাবে এরিথ্রোসাইট গুলি বিভাজিত হয়ে হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে তৈরি হয় এবং তারপর পরিযায়ী হয়ে রক্ত বাহকের মাধ্যমে অন্য জায়গায় যায় এই কণিকাগুলোর জীবন খুবই অল্প হয় এবং তারপর ধ্বংস হয়ে যায় সুতরাং এখানে একটি কৌতুহলজনক বৈশিষ্ট্য হলো কোষগুলি সারা দেহে ভ্রমণ করে কিন্তু একটি নির্দিষ্ট জায়গাতে এসেই জমা হয় সুতরাং এখানে বাহ্যিকভাবে এটা মনে হয় যদি এটি লোহিত রক্ত কণিকা হয় তারা কোনরকম বস্তু ভেতরে থাকে না যা তাদের ফাঁকা শূন্যস্থান যুক্ত একটি কোষীয় বস্তুতে পরিণত করেছে যা দেখতে একটি নিমজ্জিত ডিস্ক এর মত তোমরা যদি আর বি সি কে দেখো তাহলে এরকম মনে হবে বাহ্যিক বৈশিষ্ট্য দেখলে বোঝা যাবে এগুলি কোথাও সংযুক্ত হয় না যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা অন্যান্য সংযোগকারী কোষ থেকে এদের আলাদা করে অন্যদিকে বহিঃকোষীয় বেরিয়ে থাকা অংশগুলি সংযুক্ত হতে সাহায্য করে সুতরাং কেউ যদি কোন কালচারের এমন ব্যবস্থা করে যেখানে অ সংযোগকারী কোষগুলি সংযুক্ত হতে পারে সেখানে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য কে গ্রহণ করতে হবে যা বোন ম্যারো কোষের থেকে সম্পূর্ণ ভাবে আলাদা হবে এরপর আমরা তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করবো যেখানে আমরা আলোচনা করেছিলাম অক্সিজেন এবং CO2 নিয়ে আমরা আলোচনা করেছিলাম e c m নিয়ে এবং খুব সংক্ষেপে সংযোগকারী এবং অ সংযোগকারী কোষ নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা কোষচক্র নিয়ে আলোচনা করব আমরা এই ধরনের আলোচনা কালচার কোষের জীব বিদ্যা নিয়ে বড় শিরোনামে আলোচনা করেছি আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি তোমাদের কিছু বৈশিষ্ট্য কে বিশেষভাবে তুলে ধরব যেগুলো আমি অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বলার সময় বলতে ভুলে গিয়েছিলাম সুতরাং তোমরা যদি এটা বোঝার চেষ্টা করো আমাদের দেহে অক্সিজেনের পরিবহন হয় একটি বিশেষ পদার্থের মাধ্যমে যাকে বলে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিন হলো গ্লোবিন প্রোটিনের একটি কমপ্লেক্স যা হিম কমপ্লেক্স ছাড়া আর কিছুই নয় কিন্তু এক্ষেত্রে আয়রন যা পাওয়া যায় কো অর্ডিনেশন কম্প্লেক্স হিসেবে এবং এবং এটি পরফাইরিন শৃংখল এর ভেতরে ঢোকানো থাকে এবং সমগ্র বস্তুটি গ্লোবিন প্রোটিনের মধ্যে বসানো থাকে সুতরাং এখানে খুব গুরুত্বপূর্ণ ভাবে হিম অংশের সঙ্গে গ্লোবিন প্রোটিন যুক্ত আছে এই কারণেই এদেরকে হিমোগ্লোবিন বলে এবং এই হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সুতরাং হিমোগ্লোবিন হলো আরবি সির অংশ এখন এটাই হলো আমাদের জীবনে একটি ঘটনা এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত ভেসেল বা শিরা রয়েছে এবং এর সঙ্গে ধমনী ও রয়েছে এছাড়াও এই দুজনের মধ্যে একটি সম্পর্কযুক্ত অংশ রয়েছে যাকে বলে ক্যাপিলারি বা কৈশিক জালিকা যেখানে খুব স্বল্প পরিসরে সিমপ্লাস্ট মাধ্যমে গ্যাসের আদান প্রদান ঘটে এই কারণে আমি একসঙ্গে এগুলোকে বলছি এখন আমরা কলা নিয়ে কথা বলব যেখানে অক্সিজেনযুক্ত রক্ত বা লোহিত রক্তকণিকা এসে জমা হয় এবং অক্সিজেন কে মুক্ত করে এই অক্সিজেন কলা দ্বারা শোষিত হয় এবং শিরা দিয়ে বাইরে বেরিয়ে আসে যারা কোষ থেকে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পুনরায় হৃদপিন্ডের নিয়ে যায় সেখান থেকে তা ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেন সংগ্রহ করে ও কার্বন ডাই অক্সাইড বাইরে বার করে দেয় এবং সেই অক্সিজেন কে পুনরায় হিমোগ্লোবিনের সঙ্গে সংযুক্ত করে এখন তোমরা যদি বোঝার চেষ্টা করো আমাদের দেহে যে সমস্ত কলা রয়েছে তারা সবসময় সমানভাবে অক্সিজেন যুক্ত পরিবেশ পায় না সুতরাং অক্সিজেনের পরিমাণ তোমরা কল্পনা করলে বুঝতে পারবে দেহের বিভিন্ন অংশে পরিবর্তিত হয় কারণ অক্সিজেনের স্রোত কিছু দেরি করে পরিবাহিত হয় এখানে তোমরা দেখতে পাবে এখানে যে কালো অংশটি আঁকা হয়েছে সেটা হলো অক্সিজেন এবং CO2 নেওয়া হবে এইভাবে গুরুত্বপূর্ণভাবে আমি তোমাদের এই বিষয়টি দেখাতে চাইছি যা আগের ক্লাসে আমি বলতে ভুলে গেছি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যেকোনো জীবনের ক্ষেত্রে বিভিন্ন ভাবে পরিবর্তিত হতে পারে কিন্তু যদি তোমরা কোন ডিস্ক এর মত বস্তুতে কোষকে বৃদ্ধি ঘটাও যেমন উদাহরণ সহকারে এখানে বলা হচ্ছে ডিস্ক K যেখানে তোমরা কোষের বৃদ্ধি ঘটাচ্ছ সুতরাং আমরা গুরুত্বপূর্ণভাবে যা করি তা হলো গ্যাসের আদান প্রদান বজায় রাখা হয় এবং এখানে এটি করার জন্য অন্য কোন পদ্ধতি নেই তাই আমাদের দুটো গ্যাসের ক্ষেত্রে বা উদাহরণ সহযোগে এক রং যদি একটি গ্যাস কে দেখানো হয় তবে আরেকটি রং দিয়ে অন্য গ্যাসটি দেখানো হচ্ছে এই ঘটনাটি আমাদের বাস্তব জীবনে একেবারেই আলাদা কিন্তু এরপর আমরা এই সমস্যাটিকে দেখব যখন আমরা পরবর্তী যুগের কোষ কালচার প্রযুক্তি নিয়ে আলোচনা করব যা এই ধরনের ভেসেল যা তোমরা শিরা বা ধমনির রূপে দেখেছো পরবর্তী যুগের কালচার প্রযুক্তি তে মাইক্রো ফ্লুইড ক্ষুদ্র তরল গঠনে দিয়ে করা হবে যা কোষের বৃদ্ধি কে 24X7 গুণিতক x দিয়ে করা হবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি কোষ জীবিত থাকবে এটি একটি চলমান পদ্ধতি যা ঘটছে যেমন হৃৎপিণ্ড রক্ত কে পরিবহন করে যখন অক্সিজেন যুক্ত হচ্ছে এবং নির্দিষ্টভাবে প্রত্যেকটি কোরষ অক্সিজেন গ্রহণ করছে কলা থেকে তৈরি হওয়া অক্সিজেন পুনরায় সাইনুসয়ডাল পদ্ধতির মাধ্যমে ফিরে আসছে এই ধরনের পদ্ধতি কে নকল করা হলে যেমন খাদ্য দিয়ে আমরা পরে এই আলোচনায় আসব যখন আমরা মাইক্রো ফ্রেন্ড নিয়ে আলোচনা করবো এবং কিভাবে এই দিকে বিজ্ঞান এগিয়ে গেছে যেখানে পরবর্তী যুগের প্রযুক্তি রয়েছে এর সঙ্গে তার কিছু বাধা রয়েছে এখানে কিছু বাধা রয়েছে যা সহজ নয় কিন্তু এরকম সিস্টেম 100 বছর আগেকার সিস্টেম এর থেকে অনেক বেশি পরিবর্তনশীল সুতরাং তোমরা বলতে পারো যে আধুনিক সেল কালচার এর মধ্যে স্থির সেল কালচার থেকে বিভিন্ন ধরনের প্রগতিশীল সেল কালচার করা হবে এগুলো করার জন্য ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ভালো করে বুঝতে হবে এবং এই পদ্ধতি গুলির মধ্যে মাইক্রো ফেব্রিকেশন মাইক্রো ফ্রুইটিক্স এবং ভরের রূপান্তর ব্যাপন পরিবহন পদ্ধতি লিথোগ্রাফি এবং অন্যান্য সম্পর্কিত পদ্ধতি ও ফ্লুইড মেকানিজম জানতে হবে সুতরাং 100 বছরের কাজের ফসল এখনকার পাঠ্যপুস্তক গুলোতে পরিবর্তন এবং এগুলিও পরবর্তীকালে কাজের সঙ্গে পরিবর্তিত হবে কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারছি যে এই ধরণের ব্যবস্থাকে নিয়ে পর্যালোচনা যেখানে প্রত্যেক প্রত্যেক মিনিটে নতুন ধরনের পদ্ধতি তৈরি হচ্ছে এবং নতুন সিস্টেম আবিষ্কার হচ্ছে শুধু তাই নয় আমি তোমাদের যখন এঁকে দেখাচ্ছি সেখানে কিছু তথ্যের আদানপ্রদান করছে যেটা কিনা ঘটছে একাধিক সিস্টেমের মধ্যে এবং এটিই হল মাল্টি সিস্টেম এর গঠন সুতরাং উদাহরণস্বরূপ বলা যায় একটি সাধারণ উদাহরণ আমি তোমাদের দেখাতে চাই এবং আমি কি বলতে চাইছি তোমরা জানো এবং আমাদের সবসময় এটা বলা হয় সকাল বেলা বাইরে বেরোতে কারণ সেই সময় থাকা ইউভি রশ্মি আমাদের জন্য ভাল সুতরাং আমরা দেখেছি ইউভি রশ্মি যা আমাদের চামড়াতে থাকা স্টেরয়েড যা কোলেস্টেরল থেকে তৈরি হয় পরিবর্তিত হয়ে ভিটামিন ডি তৈরি করে এবং এই বিক্রিয়াটি ঘটার জন্য ইউভি রশ্মির প্রয়োজন এখন এই ঘটনাটি ঘটার জন্য যে পদার্থটি লাগে তাকে বলে কোলেক্যালসিফেরল এবং এই কোলেক্যালসিফেরল চামড়া থেকে লিভারে পরিবাহিত হয় এটি হলো কোলেক্যালসিফেরল বা ভিটামিন ডি যা কিনা লিভারে পরিবাহিত হয় এবং সেখানে পরিবর্তিত হয়ে একটি মধ্যবর্তী পদার্থ তৈরি করে যা পরিবাহিত হয়ে কিডনিতে আছে যেখানে এসে সেটি হরমোন ক্যালসিট্রায়োল তৈরি করে যা কিডনি দ্বারা ক্ষরিত হয় এবং এই হরমোনটি হাড়ের মাধ্যমে ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণ করতে সাহায্য করে সুতরাং তোমরা যা দেখলে তা হলো এখানে চামড়া লিভার কিডনি হাড় এদের মধ্যে আন্তঃসম্পর্ক এবং এটি খুবই জটিল একটি প্রক্রিয়া এবং একটি সিস্টেমের মধ্যে চলছে সুতরাং ভবিষ্যতের সেল কালচার পদ্ধতি গুলি কে আরো বেশি পরিবর্তনশীল হতে হবে তো এইখানে আমরা রয়েছি যা তোমাদের বললাম তোমরা জানো আমরা যখন এই ব্যাপার গুলো নিয়ে কথা বলব আমাদের সবকিছুকেই নিয়ে আলোচনা করতে হবে এবং কখনোই কোন একটি আলাদা বিষয় নিয়ে আলোচনা করব না তোমরা জানো আমরা এটা দেখে থাকি এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে তাই নয় কি কেন একটি নির্দিষ্ট কোষ নির্দিষ্টভাবে আচরণ করে আমরা যখন নির্দিষ্ট শর্ত মেনে চলি তখন কি প্রয়োজন হয় এবং আমাদের বুঝতে হবে আমরা যদি অতিরিক্ত অক্সিজেনের চাপ বজায় রাখি এটি কোষ কে অক্সিডেটিভ ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ অতিরিক্ত অক্সিজেন সবসময়ই মুক্ত রেডিকাল তৈরি করবে এটি হলো সেই ক্ষতি যা আমাদের অতিরিক্ত অক্সিজেন যুক্ত পরিবেশে গ্রহণ করতে হয় সুতরাং আমাদের এটা নিশ্চিত করতে হবে যে অক্সিজেনের চাপ বেশি সময় ধরে অতিরিক্ত মাত্রায় থাকবে না একইভাবে নির্দিষ্ট উপায় আমাদের অক্সিজেনের চাপকে কমিয়ে রাখতে হবে এবং এটা ঠিক করতে হবে যে যেন অতিরিক্ত CO2 জমা না হয় এগুলি বলে আমরা দুটো বিভিন্ন অবস্থার কথা বলব কিছু কিছু সময় এমন অবস্থা তৈরি হয় যখন নির্দিষ্ট পরিমাণে CO2 এবং অক্সিজেন যা বাতাসের মাধ্যমে দেয়া হয় যেটা কিন্তু বাস্তব জীবনের থেকে আলাদা এবং এটি কোষচক্রে বিভিন্ন রকম প্রভাব দেখায় সুতরাং এখন আমরা প্রথমেই একটি বিষয় নিয়ে কথা বলব যেখানে আমরা কোষচক্রের শুরুটা বুঝবো তো আমাকে প্রথমে এই বিষয়টিতে গুরুত্ব দিতে দাও যেখানে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম তোমরা সংযোজিত কোষ এবং অসংগঠিত কোষ কে পার্থক্য করতে পারো এখন আমি তোমাদেরকে কোষের আরও দুটি ভাগ বলবো একটি হলো বিভাজিত কোষ ও অপরটি অবিভাজিত কোষ সুতরাং আমি ওদেরকে ভাগ করছি বিভাজিত ও অবিভাজিত সুতরাং আমরা যদি বিভাজিত ও অবিভাজিত কোষ নিয়ে কথা বলি তখন তোমাদের মাথায় যা আসে তা তোমরা জানো নিউরোন কোষ যারা বিভাজিত হয় না সুতরাং আমি তোমাদের দুটো তার আলোচনা করব যা একে অপর থেকে আলাদা আমরা পরে তিনি আলোচনা করব একইভাবে এখানে কিছু কার্ডিও মায়োসাইট রয়েছে যারা বিভাজন করে না অন্যদিকে চামড়ার উপরিভাগে যে কোষগুলি রয়েছে তারা সবসময় বিভাজন করে এবং তোমাদের যদি মনে থাকে তাহলে দেখবে এখানে পাঁচটি স্তর রয়েছে এবং নতুনভাবে তৈরি হয় এখন সময় এসেছে যখন আমরা এই ধরনের ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করতে পারব না আমরা আগের ক্লাস গুলিতে আলোচনা করেছি যেটি ক্যান্সার বা টিউমার তৈরি করতে পারে এখন আমরা এর পরে যেটি করব তা হল বিভিন্ন দশায় বিভাজন সম্বন্ধে বলবো এবং এগুলো কিভাবে কালচার তৈরীর সময় প্রভাবিত হয়